আগের পাঠক্রমে আমরা অ্যাম্পেয়ারের সুত্র নিয়ে কথা বলেছি আর ডেল ক্রস B সমান মিউ নট j ব্যবহার করেছি বা তার ইন্টিগ্রাল প্রকার অর্থাৎ B ডট d l সমান মিউ নট I যা সেই লুপ দিয়ে ঘেরা কে ব্যবহার করেছি চৌম্বক ক্ষেত্র গণনা করতে বিশেষ কিছু প্রতিসম পরিস্থিতি তে আমরা সেখানে এও বলেছি যে যেই প্রশ্ন আমাদের ভাবায় তা হল চৌম্বক ক্ষেত্রের জন্য কি কোন বিভবের সংজ্ঞা দেওয়া যায় এই পাঠক্রমে আমরা সেই নিয়েই আলোচনা করব মনে করো তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের ছিল কার্ল E সমান 0 আর আমরা তার থেকেই বিভবের সংজ্ঞা এনেছিলাম কারণ গ্র্যাডিয়েন্ট এর কার্ল সব সময় 0 হয় যা থেকে আমরা ওই রকম লিখতে পারি এই শর্ত যে E সমান ঋণাত্মক গ্র্যাডিয়েন্ট V r তখনই সন্তুষ্ট হয় যদি এই কার্ল টি 0 হয় একই রকম ভাবে চৌম্বক ক্ষেত্রের জন্য আমরা এই সমীকরণ টি ব্যবহার করব যে চৌম্বক ক্ষেত্রের ডাইভার্জেন্স সব সময় 0

এবার আমরা দেখাতে পারি যে একটি ভেক্টরের কার্লের ডাইভার্জেন্স সব সময় 0 তাই ডাইভার্জেন্স B সমান 0 বোঝায় B কে আমরা লিখতে পারি কার্ল A r হিসেবে অর্থাৎ এখন আমরা বলছি যে B কে পাওয়া যেতে পারে কোন ভেক্টর ক্ষেত্রের কার্ল হিসেবে যাকে আমরা নাম দেব ভেক্টর বিভব তড়িৎ ক্ষেত্রের বেলায় আমাদের ছিল একটি স্কেলার বিভব V r যার আরেকটি ব্যাখ্যা হয় সম্পন্ন কাজের পরিমান এদিকে চৌম্বক ক্ষেত্রের জন্য আছে একটি ভেক্টর বিভব যার কার্ল থেকে আমরা পেতে পারি চৌম্বক ক্ষেত্র V r এর সংজ্ঞা দেওয়ার সময় তা দেওয়া হয়েছিল একটি ধ্রুবকের মধ্যে এর অর্থ কি এর মানে হল আমরা V r নিতে পারি বা V r যোগ C ও নিতে পারি এর থেকে আমরা কোন ভৌত রাশির জন্য একই তড়িৎ ক্ষেত্র পাবো একইভাবে যখন আমাদের কাছে চৌম্বক ক্ষেত্র B r সমান কার্ল A r থাকে আমরা লিখতেই পারি A r যোগ কোন রাশির গ্র্যাডিয়েন্ট ধরো কাই r কারণ গ্র্যাডিয়েন্টের কার্ল সব সময় 0 হয় আর তাই A r এর সংজ্ঞা দেওয়ার সময় একটি স্কেলার ক্ষেত্রের গ্র্যাডিয়েন্টের সীমার মধ্যে রাখা হয় A r এর ভৌতিক ব্যাখ্যা কি হতে পারে আমরা জিজ্ঞেশ করতেই পারি A r এর মানে কি মনে করো তড়িৎ ক্ষেত্রের বেলার বিভব শক্তি সমান ছিল একটি একক আধান কে তড়িৎ ক্ষেত্রের মধ্যে সরানর জন্য করা কাজ এই ধরনের কোন ব্যাখ্যা কি আমরা এখানে পেতে পারি আসলে উত্তর টি অত সহজ নয় কিন্তু আমরা কিছুটা এগতে পারি A এর মাত্রার দিকে লক্ষ্য করে কার্ল A আমাদের দেয় B তাই A এর মাত্রা হবে B গুন দৈর্ঘ্য আমরা জানি যে q v B সমান বল হয় অর্থাৎ B হল বল বাই q v এগুলি এখানে ব্যবহার করলে পাবো A এর মাত্রা বল গুন দৈর্ঘ্য বাই q v L বাই v এটি লিখতে পারি সময় সময় গুন F হল গতিবেগ তাই q A এর মাত্রা হল গতিবেগের যদিও এটি সরাসরি কোন কণার গতিবেগ নয় কিন্তু আমরা পরে দেখব যে এটি একটি ভুমিকা নেবে যা আমরা এখন আলোচনা করছি না এখন আমরা কিছু উদাহরন নেব ও তাদের সমাধান করব যেখানে আমাদের চৌম্বক ভেক্টর বিভবের গণনা করতে হবে উদাহরন 1 আমি একটি সোজা তড়িদবাহী তার নেব যার দৈর্ঘ্য অসীম এই উদাহরণ টি আমরা আগের পাঠক্রমেও দেখেছিলাম আমরা গণনা করেছিলাম B ক্ষেত্রের যা বৃত্তাকারে ঘোরে আমরা লিখতে পারি B সমান বা B একটি দূরত্ব s এ হল মিউ নট I বাই 2 পাই s ফাই এর দিকে যার সমান হল কার্ল A এখানে যেহেতু সিলিন্ড্রিকাল প্রতিসাম্য আছে আমরা কার্ল এর সংজ্ঞা সিলিন্ড্রিকাল কোঅরডিনেটে লিখব

সিলিন্ড্রিকাল কোঅরডিনেটে আমাদের শুধু ফাই কম্পোনেন্ট টি লাগবে কার্ল A এর ফাই কম্পোনেন্ট কে লেখা যেতে পারে পারশিয়াল A s কম্পোনেন্ট বাই পারশিয়াল z বিয়োগ পারশিয়াল A z বাই পারশিয়াল s যা আমাদের এই ক্ষেত্রে সমান হল মিউ নট I বাই 2 পাই s এর এটি অবিলম্বে বুঝিয়ে দেয় যে আমরা A s কে নিতে পারি 0 আর A z সমান মিউ নট I বাই 2 পাই লগ s এর সামনে থাকবে একটি ঋণাত্মক চিহ্ন তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সঠিক উত্তর পেয়েছি B এর জন্য আমরা A ফাই কে 0 হিসেবে ও ধরে নিতে পারি তাই এই অসীম দৈর্ঘ্যের তড়িদবাহী তারের জন্য A ভেক্টর হল ঋণাত্মক মিউ নট I বাই 2 পাই লগ sএই দিকে উদাহরন 2 এবার আমরা একটি সম মানের ক্ষেত্র B সমান B z নেব এখানে আমি সর্বত্রই কারটেশিয়ান কোঅরডিনেট ব্যবহার করব তাই আমি এটি লিখব x y z পারশিয়াল বাই পারশিয়াল x পারশিয়াল y পারশিয়াল z A x A y A z আমরা শুধু z কম্পোনেন্ট নিয়ে উৎসাহী তাই থাকবে x কম্পোনেন্ট যার মান পারশিয়াল A z বাই পারশিয়াল y বিয়োগ পারশিয়াল A y বাই পারশিয়াল z যোগ y কম্পোনেন্ট পারশিয়াল A x বাই পারশিয়াল z বিয়োগ পারশিয়াল A z বাই পারশিয়াল x যোগ z কম্পোনেন্টযা নিয়ে আমরা বেশি উৎসাহী সেটি হল পারশিয়াল A y বাই পারশিয়াল x বিয়োগ পারশিয়াল A x বাই পারশিয়াল y আর এর সমান হবে এই রাশি টি আমরা চাই পারশিয়াল A y বাই পারশিয়াল x বিয়োগ পারশিয়াল A x বাই পারশিয়াল y সমান B হোক এখানে তোমরা তিন টি ভিন্ন সম্ভাবনা দেখতে পাবে আমরা A y সমান B x বাই 2 আর A x সমান ঋণাত্মক B বাই 2 নিতে পারি যাতে A ভেক্টর সমান হয় B বাই 2 গুন ঋণাত্মক y গুন x দিক যোগ x গুন y দিক যাকে B s বাই 2 গুন ফাই দিক লেখা যায় ঋণাত্মক চিহ্নের সাথে এই হল একটি সম্ভাবনা

দ্বিতীয় সম্ভাবনা হল A y সমান B x A x সমান 0 আমি দেখিয়েছিলাম A z সমান 0 এখানে আর A z সমান 0তাহলে আমরা পাই ভেক্টর A সমান B x গুন y দিক তৃতীয় সম্ভাবনা হল A y সমান 0 A x সমান ঋণাত্মক B y ও A z সমান 0 যাতে ভেক্টর A সমান হয় B y x দিকে তিন টি সম্ভাবনাই আমাদের B এর জন্য একই উত্তর এনে দেয় মনে করো আমি আগেই বলেছিলাম যে এরা একে অপরের থেকে এমন রাশি দিয়ে ভিন্ন হয় যার সমান কোন না কোন রাশির গ্র্যাডিয়েন্ট

এবার দুটি বিশেষ দৃষ্টান্ত নিয়ে আলোচনা করি A ভেক্টর সমান B y বাই 2 x দিকে যোগ B x বাই 2 y দিকে আমরা এটিও পেয়েছি যে A ভেক্টর সমান ঋণাত্মক B y x দিকে এবার এই দুটির বিয়োগ ফল দেখা যাক একে বলি A 1 আর একে A 2 A 1 বিয়োগ A 2 সমান B y বাই 2 x দিক যোগ B x বাই 2 y দিক পরিস্কার বোঝা যাচ্ছে যে এটি গ্র্যাডিয়েন্ট B x y বাই 2 তাহলে তোমাদের দেখালাম যে দুটি ভেক্টর বিভবের তফাত সব সময় কোন স্কেলার বিভব ক্ষেত্রের গ্র্যাডিয়েন্ট এর সমান হয়

তৃতীয় উদাহরনে হিসেব করব এই তড়িদবাহী পাতের জন্য ভেক্টর বিভব যার পৃষ্ঠতল প্রবাহ হল K সমান k y মনে করিয়ে দিই আগের পাঠক্রমে আমরা এই তড়িদবাহী পাতের এই দিক কে x দিক নিয়েছিলাম পাতের ওপরে এই দিক টি ছিল y ও z দিক ছিল ওপরের দিকে চৌম্বক ক্ষেত্র পেয়েছিলাম K মিউ নট বাই 2 গুন x দিক বা ঋণাত্মক K মিউ নট বাই 2 গুন x দিক তাহলে এবার গণনা করা যাক এর জন্য A A কি হবে যদি ক্ষেত্র হয় K মিউ নট বাই 2 গুন x দিক এটি z 0 থেকে বেশি হলে হয় X কম্পোনেন্ট হল পারশিয়াল A z বাই পারশিয়াল y বিয়োগ পারশিয়াল A y বাই পারশিয়াল z এর থেকে আমরা তৎক্ষণাৎ লিখতে পারি যে হয় A z সমান মিউ নট K y বাই 2 আর A y সমান 0 বা অন্য যে কোন সমাহার যা এই উত্তর এনে দেয় বিভিন্ন A গুলির মধ্যে তফাত যদি হিসেব করা হয় দেখবে তা সব সময় কোন স্কেলার বিভব ক্ষেত্রের গ্র্যাডিয়েন্ট এর সমান আসবে